সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যালো বন্ধুগণ আজ আমরা ডিজাইন থিঙ্কিং এর ধারণার প্রয়োগ করে বর্তমান প্রজন্মের স্কুলপড়ুয়া বাচ্চাদের কিছু সমস্যার বর্ণনার দ্বারা একটি কেস স্টাডি গঠন করবো পুণে শহরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত শিক্ষার্থীরা আমাদের লক্ষ্য হবে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় ওইসব শিক্ষার্থীদের তা আমরা চিহ্নিত করব সমস্যাগুলো হলো এইরূপ ডিজিটাল লার্নিং এবং ডিজিটাল কনটেন্ট এর বিষয়ে তাদের অধিগম্যতা অর্থাৎ ই লার্নিং এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ও সাধন যা এই আয়ু বর্গের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ তা কতটা তাদের কাছে অধিগম্য বা সহজগম্য এটা নোটস লেখার পদ্ধতি সম্পর্কিত ছাত্ররা কতটা দক্ষতার সাথে নোট লিখতে পারে এবং তারপর লিখিত বিষয় বস্তু যেমন পরীক্ষার প্রস্তুতির জন্য বিদ্যালয় বা টিউশনের নোটস তারপর ডিজিটালি উপলব্ধ ভিডিও লার্নিং বিষয়বস্তুসমূহ কে দক্ষতার সাথে সংগঠিত করতে সক্ষম বস্তুত আমাদের দেখতে হবে যে এই লেখা বা নোটস লেখার কার্যটি কতটা সুগম ভাবে চলছে এবং এগুলিকে সংগঠিত করার কার্য টি ও কতটা ভালো ভাবে সম্পন্ন হচ্ছে তো এই হল মূল সমস্যা বিবরণ যা আমরা চিহ্নিত করেছি এবং ডিজাইন থিঙ্কিং এর ধারণা ব্যবহার করে একটি সিদ্ধান্তে আসবো যেখানে কিছু কাঙ্খিত সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি এবং একটি পণ্য বা একটি পরিষেবা সৃষ্টি করতে পারে এই সমস্যা গুলির সমাধানের জন্য প্রফেসর ঠিক আছে আমি মনে করি আপনি খুবই দায়িত্বশীল সমস্যাকে কেস স্টাডি রূপে গ্রহণ করেছেন আপনার এর প্রতি যে দৃষ্টিভঙ্গি তা আমার সত্যিই ভালো লেগেছে এবং সিদ্ধার্থ আমি আপনাকে আপনার দলের সাথে অতীত থেকে দেখে আসছি যে আপনার লক্ষ্য যেভাবে এই নির্দিষ্ট আয়ু বর্গের শিক্ষার্থীদের উপর কেন্দ্রীভূত যা আপনি উল্লেখ করেছেন তা খুবই ভালো কারণ আমার মতে বর্তমানে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হল দুটি অবস্থান মাঝের বৈষম্য যেখানে বাড়িতে তারা এই সমস্ত যন্ত্রাংশকে পছন্দ করে নির্দিষ্টভাবে ভারতে অবস্থিত পুনে শহরে আমার মতে বাড়িতে তাদের অধিগম্য আছে এই সব যন্ত্রাংশে তারা এটিকে পছন্দ করে তারা জানে এটি কেমন যাদুকরের মতন এটির ব্যবহার জানে বাস্তবিক ভাবে তারা তাদের বাবা মাদের থেকে অনেক দক্ষ কিন্তু বিদ্যালয় তাদেরকে এখনো লিখতে হয় এবং এইভাবে কলম ধরতে হয় হাতের লেখা খারাপ হওয়ার জন্য তারা সাজা প্রাপ্ত হয় তাদেরকে প্রচুর উপকরণ যেমন পাঠ্যপুস্তক ও খাতা সমূহ নিয়ে বিদ্যালয়ে আসতে হয় সুতরাং খুব বেশি হলে আমি পুরো নোইনের দলকে সমাদর জানাতে পারি এই সমস্যাটিকে কেস স্টাডি হিসেবে তুলে ধরার জন্য আমার সত্যিই এটা খুব ভালো লেগেছে এখন আমার কাছে ডিজাইন থিঙ্কিং এর ব্যপারে উচিত প্রশ্ন এই যে যদি আপনি চিন্তা করেন এই কোর্সের ব্যাপারে আমরা কি আলোচনা করেছি তা হল এটি একটি সুশৃঙ্খলিত প্রণালীবদ্ধ প্রক্রিয়া আপনি যখন আমার শ্রেণীকক্ষে ছিলেন তখন এটি দেখেছেন সুতরাং সহানুভূতি বিশ্লেষণ সমাধান এবং পরীক্ষা এগুলি হল বৃহত্তর ভাগ যা আমরা করছি দলের মধ্য থেকে যে কোন ব্যক্তি আমাকে বলুন যে আপনি কি বাস্তবে তা দেখেছেন কারণ স্বাভাবিকভাবেই আপনি ওই বর্গের অংশ নন যার উপর আমরা মনোনিবেশ করছি এবং আপনি শিশুও নন যদিও চাইবো আপনি শিশুসুলভ হন কিন্তু বাস্তবে আপনি তা নন তাই আমি সত্যিই খুব উৎসুক জানার জন্য যে এটা কোথায় এবং কিভাবে হল যিনি এটা করেছেন এর উপর আলোকপাত করুন আপনি এটিকে এনেছেন নাকি আপনি আপনি এমনটা কেন করেছেন আপনি কি একটি আপেল গাছের নিচে বসে ছিলেন এবং আপেল পড়েছিল এর পিছনে কি গল্প আছে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স এর উত্তর দেয়ার জন্য আমি এটাই বলতে চাই যে সমস্যা নোটস লেখার প্রক্রিয়াতে আছে এখনো পর্যন্ত আমাদের শিক্ষাব্যবস্থায় আমরা নোটস লেখার জন্য নোটবুক এর ব্যবহার করি নোটস এর সাথে সমস্যা এটাই যে তা কাগজে লেখা হয় অনেকটা জায়গা দখল করে এবং এর ওজন আছে তো অনেকগুলো নোটস কে সঙ্গে নিয়ে চলায় অসুবিধাও সম্মুখীন হতে হয় আরও একটা কারণ হল পরিচালনা করা দৈনন্দিন জীবনে বিদ্যালয়ের পাঠরত শিক্ষার্থীকে এতগুলো বিষয় পড়ানো হয়ে থাকে যে তার পক্ষে মনে রাখা সহজ হয় না যে নোটস কোথায় লিখেছে এটা খুবই সাধারন বিষয় হয়তো কিন্তু এই লেখাটা যেকোনো জায়গায় লেখা থাকতে পারে এবং তা খুঁজে বের করা ছাত্রদের পক্ষে একটা বড় সমস্যা এর সৃষ্টি করতে পারে এবং কল্পনা করুন কাউকে যদি নোটস এর পর নোটস সারাদিন ধরে সামলাতে হয় তাহলে মাসে এর পরিমান আরো বেড়ে যাবে তখন এগুলিকে সামলানো একটু অসুবিধাজনক হবে শুধু একটু অসুবিধাজনক কি হবে না প্রকৃতপক্ষে অনেকটাই সমস্যার কারণ হয়ে উঠবে এতগুলো নোটস এর মধ্যে খোঁজা পুনরুদ্ধার করা এবং যদি আপনি অন্য কারোকে জ্ঞান বন্টনের জন্য নিজের নোটস দিতে চান তাহলেও সমস্যার সৃষ্টি হবে আপনার যদি মনে না থাকে আপনি ওই নোটস কোথায় রেখেছেন এবং তা জানার জন্য সুপ্রতিভ কে জিজ্ঞাসা করেন নোটস কি আপনার কাছে আছে আমি বলব হয়তো আমার কাছেই আছে কিন্তু আমার মনে পড়ছে না আমি কোথায় রেখেছি তো যদি আমি এমন সুযোগ পাই যাতে করে বাস্তবিকভাবে আমি ওই নোটসগুলোকে খুব সহজে খুঁজে পেতে পারি এবং আপনাকে দিতে পারি তাহলে হয়তো আপনার জন্য সহজ হবে এবং আমাদের দুজনের জন্য যথেষ্ট উপযোগী হবে আমি ঠিক বলছি তো নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এবং যেমনটা সিদ্ধার্থ বলেছেন যে ডিজিটাল মাধ্যমে শেখা জন্য অনেক রকমের উপায় উপলব্ধ আছে কিন্তু বর্তমানে বিদ্যালয়ের পরিকাঠামো বিশেষ করে শ্রেণিকক্ষের শিক্ষা বিজ্ঞান শিক্ষার্থীদের অনুমতি দেয় না এই সুযোগকে ব্যবহার করার এবং এইখানেই আমরা চাই একটি পরিষেবা প্রদান করতে যেখানে সমগ্র শিক্ষা প্রক্রিয়া যেমন নোটস লেখা ডিজিটাল বইয়ের লভ্যতা ডিজিটাল মাধ্যমে শেখার জন্য অ্যাপ্লিকেশন সবকিছু শ্রেণীকক্ষের এর রুপরেখায় থাকবে প্রফেসর এটা কি আপনার নিজের শ্রেণিকক্ষের অভিজ্ঞতা আমার মনে আছে যখন আমি আপনাদের জিজ্ঞাসা করতাম যে আপনাদের কি মনে আছে আমরা পূর্ববর্তী ক্লাসে কি করেছিলাম তখন সবাই দ্রুততার সাথে নিজেদের নোটস উল্টেপাল্টে দেখতেন কিন্তু খুঁজে পেতেন না তারপর পার্শ্ববর্তী শিক্ষার্থীর নোটস এটা জানার জন্য দেখতেন যে সে কি ঠিক লিখেছে এই কারণেই কি আপনারা এই সমস্যার উপর মনোনিবেশ করেছেন নাকি আরো অন্য কারণ আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স যে সমস্যার সমাধানের চেষ্টা করছি তাতে অবশ্যই কিছুটা ব্যক্তিগত অভিজ্ঞতা উপস্থিত আছে কিন্তু শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সমস্যা না হয়ে প্রায় সব শিক্ষার্থীদের সমস্যা এখানে উপস্থিত আছে নিজের লেখা পুরানো নোটস খুঁজে না পাওয়ার সমস্যার সম্মুখীন প্রায় সমস্ত শিক্ষার্থীরাই হয় বইগুলোও পুস্তকালয় গিয়ে খুঁজতে হয় এইজন্যই পুরো প্রক্রিয়াটি কে ডিজিটাল বানাতে পারলে যথেষ্ট লাভ হবে এটা আমরা নিজেদের পড়াশুনার অভিজ্ঞতা থেকে বলছি প্রফেসর ঠিক আছে সিদ্ধার্থ আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে এই সমস্যাটিতে আপনারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা কে ব্যবহার করেছেন এটা তো আমি বুঝতে পারছি কিন্তু যে অংশটি আপনি চয়ন করেছেন তা খুবই নির্দিষ্ট এটির জন্য আপনি এমনটা কেন করেছেন তার কারণ আমি বুঝতে পারছি কিন্তু আমি সত্যিই আপনাদের কাছে জানতে চাই যে সম্পূর্ণ পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে এই অংশটি কেন গ্রহণ করেছেন এবং আপনাদের চারজনের জন্য এটি গুরুত্বপূর্ণ কেন সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স স্যার এই প্রশ্নের উত্তরে আমি এই বলব যে একজন বিদ্যালয় যাওয়া শিক্ষার্থীর জন্য লেখা একটি গুরুত্বপূর্ণ কার্য যা তাকে দক্ষতার সাথে শিখতে সাহায্য করে আমরা এটি বিদ্যালয় এবং কলেজ এর সম্পূর্ণ অনুভব থেকে নির্ধারণ করেছি বিদ্যালয়ের পড়াকালীন আমাদের প্রতিদিনই এটা বলা হতো যে বেশি করে লিখলে আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি পায় এর ফলে আমরা সঠিকভাবে এবং তাড়াতাড়ি বুঝতে সক্ষম হই এবং গ্রাহকরা রেখাচিত্র ও নকশা এর অভ্যাস এর দ্বারা তা আমাদের অনেকদিন পর্যন্ত মনে থাকে তো এই সমস্ত নির্দিষ্ট ও অন্যতম বিষয়বস্তুকে বিবেচনা করে এই পণ্য বিদ্যালয় যাওয়া শিক্ষার্থীদের সাহায্য করতে পারে যেখানে তাদের আলাদা আলাদা বিষয়ে নোটস ও বই গুছিয়ে রাখার প্রয়োজন পড়ে যা কিনা একটা ছোট্ট বাচ্চার জন্য অসুবিধার কারণ যে নিজেই এখনো জীবন ও বিষয়ের ব্যপারে শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আজকাল বই দেখলে বাচ্চাদের অন্তরে এক ধরনের উৎসাহ জেগে ওঠে এটা দেখা যে গণিত বা বিজ্ঞানের বই কতটা মোটা তা একপ্রকার বাচ্চাদের মানসিকতার সাথে খেলা বলা চলে তো এই সকল কারণ এই পণ্যের মধ্যে সম্মিলিত আছে এবং আমরা এই পণ্যের দ্বারা এই চেষ্টা চালাচ্ছি যে একটা বিষয়ের জন্য অনেক বই ও খাতা না হোক এর দ্বারা শিক্ষার্থী বাস্তবিক ভাবে নিজের বিদ্যালয়ের টিউশনের ঘরের পরীক্ষার প্রস্তুতির নোটস বা অন্য যে কোনো ধরনের লিখিত সামগ্রীকে নিজের ব্যক্তিগত ডিজিটাল স্পেসে সংগঠিত করতে সক্ষম হবে এর ফলে সেই শিক্ষার্থী সক্রিয় হয়ে অবিরাম লেখার ক্ষেত্রেও সাহায্য পাবে যা ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো শেখার পদ্ধতি এর সাথে এটিও লক্ষণীয় যে বিদ্যালয় খাতার প্রচুর ব্যবহার হয় এবং কাগজ একটি এমন বস্তু যাকে আমরা অনেকদিন ধরে কোন অন্য বস্তু দ্বারা স্থানান্তরিত করতে চাইছিলাম কিন্তু আমরা কোন সঠিক বিকল্প তার জন্য পাইনি আমরা মনে করি পুরো ধারণা এবং বিচার ওই খালি স্থানে সঠিকভাবে বসছে যার আমরা খোঁজ পেয়েছি এর দ্বারা আমরা যেভাবে খাতায় নোটস লিখিয়ে সেইভাবে লিখতে পারি এবং বইয়ের বিষয়বস্তুও ব্যবহার করতে পারি যেভাবে বইয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রফেসর ঠিক আছে শ্যাম আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে আপনি মার্কেটিংয়ের কাজ দেখেন তো আমাকে বলুন যে মার্কেটের আবহাওয়া কি জানাচ্ছে কেননা আমার মতে লেখা ধীরে ধীরে বিলুপ্ত একটি শিল্প হয়ে যাচ্ছে আমি এখানে নোটস লিখছি কিন্তু আমি প্রায়শই দেখি লোকজন কোন যন্ত্রে লিখছে বা তাদের আঙ্গুল কোন যন্ত্রের সক্রিয় থাকে আমি লোকের নিজের হাতে লেখার কথা বলতে বেশি শুনেনি বাস্তবে তারা এই ব্যাপারে নিজেরাই ভুলে গেছেন আমি শুনেছি যে আপনি লোকজনের সাথে সাক্ষাৎ করেন তাদের বোঝার চেষ্টা করেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন তো আমার প্রশ্ন আপনার কাছে এই যে মার্কেটের অবস্থা কি এই সময় একটু পরিবর্তন হয়েছে লোকজন লেখার বদলে টাইপ করাটা কি বেশি পছন্দ করছেন কিছু বিদ্যালয় এবং সংস্থাতেও তা দেখা গেছে কিন্তু বাস্তবে কীবোর্ড ইত্যাদি আসার ফলে একটা বদল নিশ্চয়ই এসেছে কিন্তু লেখা প্রয়োগ কর্পোরেট কার্যালয় সংস্থা বিদ্যালয় সব জায়গাতেই হচ্ছে সিদ্ধার্থ মাতুরি সি সি ও নোইন ইলেক্ট্রনিক্স আমরা ডিজিটাল বদলে দেখেছি যে পঠনপাঠনের বিষয়বস্তুর মূলত কিবোর্ড এবং টাইপিং দ্বারা ডিজিটাল ভাবে প্রস্তুত করা হয় এবং লেখার সম্পূর্ণ প্রক্রিয়াটি বর্তমানে টাইপিং এ বদলে গেছে যাতে করে আমরা নিজেদের জন্য একটা ডিজিটাল কপি বা ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত বিষয়বস্তুও ঐরকম কিছু রাখতে পারি যখন আমরা টাইপিং এর কথা বলে থাকি তখন আমরা এক পূর্বনির্ধারিত মানসিক অবস্থায় একটা বিশেষ শব্দ একটা বিশেষ বিচার এটা বিশেষ বাক্য টাইপ করে থাকি কিন্তু যখন আমরা লিখতে থাকি তখন শুধুমাত্র একটা চিন্তাধারার সাথে যাই আমরা শুধু লিখতে থাকি যা আমাদের মস্তিষ্কে আসে ব্যক্তিগতভাবে আমি যেভাবে লিখি তা হল আমি একটা শব্দ লিখি এবং তার চারদিকে ফ্লোচার্ট বানাই তারপর চেষ্টা করি পুরো বক্তিতাটিকে ফ্লোচার্ট এবং কিছু শব্দের মধ্যে সাজানোর এবং তারপর সেগুলিকে দেখে পুরো বক্তৃতাটি কে নিজের জন্য সাজাই আমার ক্ষেত্রে লেখা হল শেখার একটি পদ্ধতি বিষয়বস্তুটিকে নিজের মতন করে বিস্তারিত ভাবে প্রস্তুত করা আমার মনে হয় টাইপিং এ সম্ভব নয় যদি শ্রেণিকক্ষে আমার কাছে একটি ল্যাপটপ থাকে এবং যদি আমায় নোটস নিতে হয় তো প্রফেসর যা পড়ানোর বা লেখানোর চেষ্টা করছেন তা আমি টাইপ করতে থাকবো কিন্তু যদি আমার কাছে একটা পেন ও কাগজ থাকে তো আমি কেবল মাত্র মুখ্য শব্দগুলি লিখব বা নিজের মতো করে বিষয়বস্তুটি লিখবো অথবা তার চারপাশে রেখাচিত্র বানাবো এবং তারপর নিজের ভাষায় ওই মুখ্য শব্দের সাহায্যে বিষয়বস্তুর উপর আর্টিকেল বা ব্লগ বানাবো বর্তমান পরিস্থিতিতে লেখার জন্য ডিজিটাল মাধ্যমের প্রয়োগের ফলে এই সব কার্যের অভাব অনুভূত হচ্ছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এবং আপনি দেখুন স্যার কিভাবে কীবোর্ড লেখার মাধ্যম রূপে অস্তিত্বে এসেছে কীবোর্ড এর আবিষ্কার এই কারণে হয়েছে যাতে করে মানুষ যা লিখতে চায় তা ডিজিটাল মাধ্যমে লিখতে সক্ষম হয় যদি কোনো এমন মাধ্যম থাকতো যাতে আমি লিখতে পারতাম এবং তারপর সেটা ডিজিটাল এ পরিবর্তিত হয়ে যেতো এবং তা সব ধরনের প্রযুক্তি যেমন ডেস্কটপ ল্যাপটপ ইত্যাদিতে সমমানের হতো তাহলে হয়তো লোক এখনো লিখত কারণ আমরা স্বাভাবিকভাবেই লিখতে পারি এবং ছোটবেলা থেকেই আমরা লিখতে শিখেছি এবং এটা আমাদের তখন শেখানো হয়েছিল যখন আমরা স্কুলে ছিলাম কিন্তু টাইপিং আমরা বাধ্য হয়ে করে থাকি যখন আমরা স্নাতকোত্তর স্তরে বা সহযোগিতাপূর্ণ অবস্থায় থাকি সুতরাং যদি এমন কোন প্রযুক্তি থাকতো যার দ্বারা লোক যা লিখতো তা সহজেই ডিজিটাল হয়ে যেত তখন হয়তো যেভাবে প্রযুক্তি বিকশিত হয়েছে এবং কিবোর্ড ডেস্কটপ ও ল্যাপটপ বিকশিত হয়েছে তেমনভাবে হতো না এবং তাই আমরা মনে করি এই ধরনের কিছুর জন্য সুযোগ আছে প্রফেসর ঠিক আছে সুপ্রা আপনার জন্য একটি প্রযুক্তির সম্বন্ধিত প্রশ্ন আছে আমি জানি যে আপনি এই দলে প্রযুক্তিবিষয়ক কাজের রক্ষণাবেক্ষণ করেন কিছুদিন আগে আমাকে একটা ডিজিটাল যন্ত্রে স্বাক্ষরকারী করার প্রয়োজন পড়ে ছিল স্বাক্ষর করার কিছুদিন পর যখন আমি পুনরায় নিজের স্বাক্ষর দেখলাম তখন আমি বলে উঠলাম আরে এই স্বাক্ষর আমি করেছিলাম সর্বপ্রথম ওই যন্ত্রের স্ক্রিনে স্বাক্ষর করার যে অভিজ্ঞতা তা একটুও উপভোগ করি নি আমার তা ভালো লাগেনি আমি পেন দিয়ে কাগজের উপর স্বাক্ষর করতে স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ স্বাক্ষর আমার কাছে একটি ব্যক্তিগত বিষয় তো বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনার কি মতামত সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স আপনি যেমন বললেন লেখা স্বয়ং একটি অভিজ্ঞতা আপনার কাছে তাইতো প্রফেসর একদম ঠিক সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স এখনো পর্যন্ত মার্কেটে যতগুলি ডিজিটাল ট্যাবলেট উপলব্ধ আছে তাতে যে মাধ্যম দ্বারা আমরা লিখে থাকি তা বিশেষত লেখার জন্যে বানানো হয়নি এবং আমাদের সমস্যা নোটস এবং কাগজকে সামলানো নিয়ে যেমনটা আপনি বলেছেন যে ডিজিটাল মাধ্যমে যে স্বাক্ষর আপনি করেছিলেন তা ঠিক বোঝা যাচ্ছিল না তার কারণ তার প্রসেসিং পরিবর্তন হয়ে গিয়েছিল যখন আপনি আপনার ছাপ কাগজে বানান আপনি প্রথমবার স্বাক্ষর করেন তখন তা আপনি ভবিষ্যতে কোথাও পরিবর্তন করেন না তাই আপনি আপনার স্বাক্ষর অপরিবর্তিত পান আমাদের পণ্য আপনাকে একই অনুভব প্রদান করবে যেখানে আপনি আপনার স্বাক্ষর গুছিয়ে রাখতে পারবেন আপনি যা লিখবেন তা আপনি দেখতে পারবেন এটা ভবিষ্যতে কোনো ভাবেই পরিবর্তিত হবে না যেমনটা আপনি বলেছেন যেসব ডিজিটাল পণ্য উপলব্ধ আছে তাতে আপনি সন্তোষজনক উত্তর পারছেন না এর কারণ হলো তারা হাতের লেখার উপর গুরুত্ব দিচ্ছেন না তারা কেবলমাত্র নোটস লেখার উপর গুরুত্ব প্রদান করছেন এটা ঠিক আছে কিন্তু আপনি কল্পনা করুন যে এই উপলব্ধ পণ্যটি মানে এই ট্যাবলেটটি কে একজন শিক্ষার্থীর হাতে দিলেন কিছুক্ষণ কিছু বাক্য লেখার পর তারা সম্ভবত আর লিখতে সক্ষম হবে না কোনো শিক্ষার্থীর জন্য এটি লেখার পছন্দসই মাধ্যম কেন হবেনা তার অনেক কারণ আছে প্রথমত লোকজনের এটির উপর কাগজের মতন বিশ্বস্থতা নেই দ্বিতীয়ত বর্তমানে ডিজিটাল ট্যাবলেটে অনেক অনিয়ন্ত্রিত বিষয়বস্তু আছে আপনি আসলে একটি ট্যাবলেট কে সেই সীমা পর্যন্ত নিয়ন্ত্রণ করতেন পারবেন না যেখানে ব্যবহারকারী এটি ব্যবহারের আগ্রহ হারিয়ে ফেলবে যদি আপনি ট্যাবলেটটিকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যটি করা থেকেও নিয়ন্ত্রিত করে দেন তাহলে লোকজন তাতে লেখার আগ্রহ হারিয়ে ফেলবে কিন্তু যদি আপনি তাদের এমন উপকরণ দেন যা একই কাজ করবে যা করার জন্য বানানো হয়েছে উদাহরণস্বরূপ আমাদের ক্ষেত্রে নোটবুকের কাজ করছে এটা আপনাকে তেমনটাই লেখার অনুভব প্রদান করবে এবং আপনি লেখাটিকে ডিজিটাল বিন্যাসে সংরক্ষিত করে রাখতে পারবেন আপনাকে এই ডিজিটাল পণ্য এবং বাকি সব পণ্যের মধ্যে পার্থক্য বুঝতে হবে না বর্তমান সময়ে যা সব থেকে ভালো ডিজিটাল মাধ্যম উপলব্ধ আছে সেটিও হাতে দিয়ে লেখা সম্ভব হতে পারে না প্রফেসর আমি যেটা বুঝতে পারছি তাহলো লেখা হল এর বিশুদ্ধরূপে লেখা এবং ডিজিটাল এবং অন্যান্য সবকিছু তারপরে আসে ঠিক আছে আমি আপনার কথা বুঝতে পেরেছি সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স আমি আরও একটা কথা বলতে চাইব যেমনটা নিতিন বলেছেন যে এই কীবোর্ড এর কি প্রয়োজনীয়তা আছে কীবোর্ড এর আবিষ্কার শুধুমাত্র এইজন্য হয়েছে যে যা কিছু আমাদের মস্তিষ্কে আছে যা কিছু আমরা প্রথমে লিখেছিলাম তাকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করতে পারি এটা দাগ কাটার জন্য নয় কারণ আপনি এর দ্বারা তা করতে পারবেন না তার জন্য আপনার মাউস এর প্রয়োজন পড়বে এই সবগুলি সেই ডিজিটাল উপকরণ যাতে করে আপনাকে হাতে লেখার প্রয়োজন পড়বে না হাত দিয়ে লেখাটা তো স্বাভাবিক ব্যাপার তো এখনো পর্যন্ত যেসব পণ্য মার্কেটে উপলব্ধ আছে তাতে এই সব বৈশিষ্ট্য নেই প্রফেসর একথা আমিও ভাবছি আমি কোথাও পড়েছিলাম যে তথ্য কে নথিভুক্ত করার ক্ষমতা কিবোর্ডের অত্যন্ত বেশি সেই কারণে আমি খুব দ্রুততার সাথে টাইপ করতে পারি কিন্তু যখন হাতে নোটস লিখি তখন আমার গতি কিবোর্ডের থেকে ধীরে হয়ে যায় তো এইভাবে আপনার কি মনে হয় যে আপনার নির্দিষ্ট ব্যবহারকারী যেমন এই ছোট বাচ্চারা তারা কি পিছিয়ে পড়ছে কারণ এখন বিষয়টা তথ্যের মাত্রাতিরিক্ত বোঝার হচ্ছে তাহলে কি রেকর্ডিং করে ওদেরকে সবার আগে রাখা উচিত নয় কারণ বর্তমান সময় দ্রুত গতিই হল সার বিষয় আপনি যে ব্যপারে কি ভাবেন যখন আপনার চারদিকে সবকিছু এত গতিতে এগিয়ে যায় তো আপনি ধীর গতিতে এগোতে পারেন না সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স যেমনটা আপনি বললেন যে কিবোর্ড হলো ইনপুট প্রদান করার সবচেয়ে দ্রুত মাধ্যম আমি এ ব্যাপারে আপনার সাথে একমত যদি আমাদের কাছে ইনফরমেশন বা ডেটার সেট ইতিমধ্যে থেকে থাকে অন্য কোন রূপে এবং আমি সেটাকে ডিজিটাল রুপ বা ভার্চুয়াল মেমোরি রূপ দিতে চাই তো তা আমরা কিবোর্ডের সাহায্যে দ্রুত ডিজিটাল মাধ্যমে বদলে দিতে পারি কিন্তু যখন আমরা নতুন কিছু চিন্তা করতে চাই কোন নতুন কিছু সৃষ্টি করতে চাই তাতে নিজেদের বুদ্ধি লাগাতে চাই যেমন কোন কবিতা বা নতুন আর্টিকেল তো আমরা লেখার জন্য কিবোর্ড প্রয়োগ করতে পারিনা আমরা হয়তো এদিক ওদিক থেকে শব্দ নিয়ে তার উপর কাজ করব নতুন বাক্য বানানোর চেষ্টা করব যদি আমাদের পছন্দ না হয় তো তা কেটেও দিতে পারি পুনরায় তা কোন রেখাচিত্রের সাহায্যে লেখার চেষ্টা করে থাকি এইসব ক্রিয়া ভালোভাবে কীবোর্ড দ্বারা করা সম্ভব নয় তো আমরা শিখন কে সবচেয়ে প্রধান সাধন মেনে চলছি এবং শিক্ষার্থীর সৃজনশীলতাকে বৃদ্ধির চেষ্টা করছি তা কিনা কিবোর্ডের প্রয়োগের সম্ভব নয় কিবোর্ড এর ক্ষেত্রে এটা খুবই সরল এবং স্পষ্ট কিবোর্ড এর প্রয়োগ মূলত সেই ভাবে হয় যেভাবে আমরা কোন শিক্ষার্থীকে কিছু প্রশ্ন বা পাঠ পরীক্ষার জন্য মুখস্থ করতে বলি এবং সেটা মুখস্থ করে বলতে পারে এই রকমই কিবোর্ডেও কপি পেস্টের বিকল্প থাকে যেখানে লেখার ক্ষেত্রে আপনি নিজেই নিজের গল্প লেখেন যেমন ধারণা কি এবং তার প্রয়োগে আপনি কি বুঝতে পেরেছেন লেখার ক্ষেত্রে বাস্তবে লোক লিখতে লিখতেই সংশোধন করতে পারে যেখানে একটা নির্দিষ্ট ইনফর্মেশন এর সাথে টাইপ করার ক্ষেত্রে এটা সম্ভব হয়না নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স আমি আপনাকে শ্রেণিকক্ষের একটি বিশেষ উদাহরণ দিতে পারি যেখানে কিবোর্ডের তীব্র গতি দেশে পরিণত হতে পারে কল্পনা করুন আপনি কিবোর্ডে খুব তীব্র গতি পাচ্ছেন যেমনটা সিদ্ধার্থ বললেন আপনি প্রফেসরের বলা প্রত্যেকটি শব্দ টাইপ করার চেষ্টা করছেন কিছু সময় পরে এই ক্রিয়া এমন হয়ে যাবে যে তা করার সময় আপনি কিছু অনুভবও করবেন না প্রফেসর বলতে থাকবেন এবং আপনি শুধু লিখতে থাকবেন যেখানে লেখার অন্তর্নিহিত ধীর গতির কারণে আপনি প্রথমে প্রফেসরের বলা কথা মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করেন এবং ফের নিজের ভাষায় লেখেন তো লেখার প্রক্রিয়ায় নিজে থেকে কিছুটা শেখাও উপস্থিত থাকে তাই আমরা একে শিখন ও শিক্ষণ এর ক্ষেত্রে আনতে চাই প্রফেসর ঠিক আছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স যে সময়ে কোন ইনফরমেশন ভার্চুয়াল স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয় তো এই পণ্য লাভজনক হবে কিন্তু যদি কোন ইনফরমেশন উপলব্ধ থাকে এবং আমরা শুধু তার স্থানান্তরিত করছি তো আমরা নিশ্চিত ভাবে খুব ভালোভাবে কিবোর্ডের প্রয়োগ তা কপি করার জন্য করতে পারি আমাদের লক্ষ্য হল শেখার মধ্য দিয়ে সৃজনশীলতা বৃদ্ধি করা প্রফেসর নীতিন যা বললেন তাতে আমার ত্বয়াইনের উক্তি শ্রেণিকক্ষে শুধুমাত্র শিক্ষকের নোটবুক থেকে শিক্ষার্থীর নোটবুকে নোটস স্থানান্তরিত হওয়া উচিত নয় যতক্ষণ না দুজনের মস্তিষ্কের মধ্য দিয়ে যায় মনে পড়ছে আমি সেই রকমের চিন্তাধারার মানুষ কারণ আমি মনে করি যে লিখিত নোটস বাস্তবে আপনাকে অনেক সাহায্য করে বিশেষত যখন আপনি কিছু নতুন শেখার চেষ্টা করছেন তখন তা আপনার শেখার গতি শেখার প্রক্রিয়া কে আন্তরিকভাবে শুদ্ধ করে দেয় এটা সেই রকমের হয় যখন হাত মস্তিষ্কের সাথে কথা বলে তো আমি পুরোপুরি এ বিষয়ে আপনার সাথে সহমত আপনারা কোন অধ্যায়ন বা অন্য কিছু অন্য কেন প্রকারের সুব্যবস্থিত পদ্ধতিতে করেছেন কারণ ডিজাইন থিংকিং এর একটা অংশ হলো ওয়ালা বাঁশ শিল্প কারণ আপনাকে আপনার সম্মুখে যে আছেন তাঁর অনুভূতি দৃষ্টিভঙ্গিকে জানতে হয় আপনি যা দেখছেন তা বুঝতে হয় এবং আপনাকে আরো গভীরে গিয়ে ওই বিষয়ের সমাধান খুঁজতে হয় এবং পুনরায় ফিরে গিয়ে সামনের জনকে বলতে হয় যে আমার হিসাব অনুসারে এই সমাধান আপনার সমস্যা দূর করতে পারবে তো প্রক্রিয়া হিসাবে বা কোন অন্য সুব্যবস্থিত পদ্ধতি দ্বারা আপনারা আগে কখনো চেষ্টা করেছেন আমার মস্তিষ্ক তা বুঝতে চাইছে নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স মূলত গবেষণার পরিভাষায় এটা জানার উদ্দেশ্য যে এমন কোন বস্তু আমাদের গ্রাহক যারা শিক্ষার্থী তাদের জন্য কতটা কার্যকর প্রমাণিত হবে আমরা এগিয়ে গিয়ে ফোকাস গ্রুপ গবেষণা এবং সাক্ষাৎকার করেছি এই গবেষণা বেশিরভাগ বিদ্যালয়ের পাঠরত শিক্ষার্থী বা যারা সদ্য বিদ্যালয় ছেড়ে বেরিয়েছে তার উপর করা হয়েছে আমরা যা ফিডব্যাক পেয়েছি সেই হিসাবে শিক্ষার্থী নিশ্চিত ভাবে একই স্থানে নিজের সমস্ত নোটস আনার ব্যাপারে রুচি রাখে কিন্তু তাদের কাছে কোন ডিজিটাল বিকল্প নেই আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বেশিরভাগ ছাত্র একটা রেজিস্টার এর সমস্ত বিষয়ের নোট লিখে রাখে এবং যদি সে সকাল থেকে বিকেল পর্যন্ত পড়তে থাকে তো সে বেশিরভাগ বুকমার্ক বা পোস্ট এর প্রয়োগ একই নোটবুকে নিজের নোটবুকে সুব্যবস্থিত করতে করে থাকে সব শিক্ষার্থীদের একদিনে বিদ্যালয় পড়ার জন্য প্রয়োজনীয় সব বই সঙ্গে আনাটা অনিবার্য এবং এতে অনেক ওজন বেড়ে যায় ফলে শিক্ষার্থীদের জনতা জটিল কষ্টকর এবং ক্লান্তিকর ক্রিয়া হয়ে ওঠে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স আমি এটাও বলতে চাই যে গত 25 থেকে 3 বছরে যখন থেকে আমরা সুপ্রা এর বিচারের স্তর থেকে শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত আমরা সেই স্তরে পৌঁছে গেছি যেখানে সম্ভবত আমরা তার আশেপাশে একটি পণ্য কিছু পরিষেবা এবং একটি সিস্টেম বিকশিত করতে পারি মার্কেট শিক্ষার্থী শিক্ষকদের সাথে হওয়া কথোপকথন অনুসারে আমরা নিজেদের ধারণা বা পণ্যকে তিন থেকে চারবার পাল্টে ফেলেছি দাড়ি তো আমরা মূলত এক প্রকারে একটা সাধারণ স্লেট দিয়ে শুরু করেছিলাম যার উপর আমরা নিজেদের প্রি প্রাইমারী স্কুলের স্লেটের মতো লিখে আবার মুছে ফেলতে পারি তারপর আমরা অন্য একটি আদিরূপের সৃষ্টি করলাম যেখানে আমরা এই স্লেটকে ব্লুটুথের মাধ্যমে একটা স্মার্ট উপকরণের সাথে জুড়ে এই নোটগুলোকে ওই স্মার্ট উপকরণে রেকর্ড করতে পারি এবং এখন আমরা সেই প্রক্রিয়ায় আছি যেখানে বাস্তবে এই নোটগুলোকে লিখতে পারি প্রয়োজন অনুসারে উপকরণে খুঁজতে পারি ওই উপকরণের সুসংগঠিত করতে পারি এবং সুজাসুজি এটিকে ক্লাউডের সাথে সুসংগত করতে পারি আমরা এই বিষয়ে মার্কেটে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও বিদ্যালয় প্রশাসনিক কর্মচারীদের সাথে আলাদা আলাদা ভাবে কথা বলেছি আমরা আলাদা আলাদা জায়গা থেকে বিভিন্ন জ্ঞান লাভ করেছি এই সম্পূর্ণ জ্ঞান দ্বারা আমরা এই পণ্যটি কে বানিয়েছি যাতে আমরা প্রায় সম্পূর্ণ বিষয়কে ভার্চুয়ালি লিখতে ব্যবস্থিত করতে এবং সংরক্ষণ করতে পারি প্রফেসর একটা সাধারণ প্রশ্ন আছে যেমন আপনি বললেন যে এই পথে আপনি গত তিন বছর ধরে আছেন এবং আপনি এক রকম ভাবে ডিজাইন থিনকিং প্রক্রিয়ার প্রয়োগ পণ্য কি মার্কেটে নিয়ে যাওয়ার আগে করছেন এটা জানা চেষ্টা করছেন যে গ্রাহক কি চায় তারপর নিজের পণ্যকে সেই হিসেবে ঠিক করছেন আবার ফেরত গিয়ে দেখছেন যে তার কি প্রতিক্রিয়া হচ্ছে এটা পারস্পরিকভাবে ডিজাইন থিংকিং এ পদ্ধতি এবং আমি জানি যে আপনি তা পেশাগতভাবে করছেন তো আপনার কাছে আমার প্রশ্ন হল যে যদি কোন ব্যক্তি এই বিষয়ে তার প্রথম পদক্ষেপ রাখছে তো আপনি নিজের অভিজ্ঞতা থেকে তাকে কী বলবেন আপনি কি তাকে একজন পেশাগত বলবেন যে তুমি সেই পথে যেও না এই পথে যাও কারণ আমরা শিখেছি যে ওই পথ প্রতিকূল এইরকম কিছু আমরা সুপারিশ করব তোমার করা উচিত তো এই হলো একজন অনুশীলনকারীর দৃষ্টিভঙ্গি সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স প্রথম কথা হল ব্যক্তিগতভাবে আমি তাকে বলব যে সমস্যাকে ভালোভাবে বোঝা থেকে শুরু করুন নিজের গ্রাহকদের সাথে কথা বলুন ভালোভাবে তাদের অনুভূতি দৃষ্টিভঙ্গিকে বুঝুন তাদের মতো করে জিনিসগুলোকে দেখুন তাদের জীবন শৈলী বোঝার চেষ্টা করুন এবং তারপর কিছু সিদ্ধান্ত বের করুন যাতে করে তাদের সামনে সেই সমস্যাটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন যা তারা নিজেরাও জানেনা এবং এই প্রক্রিয়াকে বারবার করতে থাকুন আমার মতে সমস্যাকে সঠিকভাবে সনাক্ত করা হলো সম্পূর্ণ প্রক্রিয়া চাবিকাঠি যার মধ্য দিয়ে আমরা যাব নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স আরও একটা সমস্যা হলো যে শুরুতে যা বাহ্যিক সমস্যা বলে মনে হয় তা বাস্তবে হয়তো কোন সমস্যাই নয় আপনার মস্তিষ্কে কোন পণ্য বা বিচার থাকতে পারে এবং আপনি ভাবছেন হয়তো যে আপনি কোন বিশেষ সমস্যার সমাধান করছেন কিন্তু যখন আপনি গ্রাহকের সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন এবং যখন আপনি সমস্যার গভীরে প্রবেশ করেন তখন আপনি বুঝতে পারেন যে আসল সমস্যা কি প্রফেসর আপনি কি কোন উদাহরন দিতে পারেন নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স এখন আমাদের পরিস্থিতিতে আমরা একটা পরিকল্পনা নিয়ে চলেছি যে শিক্ষার্থী নিজের নোটস কে ডিজিটাল মাধ্যমে রাখতে চাইবে পুনরায় আমরা বুঝতে পারলাম যে শিক্ষার্থীর নিজের নোট একই স্থানে সুব্যবস্থিত করতে চায় এখন প্রশ্ন হল যে ও এটিকে অনেক স্থানের বদলে একই স্থানে কেন রাখতে চায় এর কারণ হতে পারে যে এর ফলে ওর শিখতে সুবিধা হবে শিক্ষক বুঝতে পারবেন যে নোটস কোথায় রাখা আছে এবং শিক্ষার্থীদের জন্য নোটস সুব্যবস্থিত করা সহজ হয়ে যাবে তারপর আমরা সমস্যাকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করলাম এবং আমরা জানলাম যে এই কারণে লোক কাগজকে আমাদের পণ্যের দ্বারা প্রতিস্থাপিত করতে চাইবে প্রফেসর এখনো পর্যন্ত আমি যা বুঝলাম সেই হিসেবে শুধুমাত্র একটা ভালোভাবে লিখতে পারার অনুভব যথেষ্ট নয় লিখতে অনুভব তো প্রারম্ভ মাত্র আমি ঠিক বলছি তো তারপর আরো স্তর আছে যার সাথে শিক্ষার্থীদের প্রতিদিন যুজতে হয় এবং যে ব্যপারে আপনি নিজের পর্যন্ত সীমিত হয়ে শুধু পণ্যের ডিজাইনের ব্যপারে ভেবে তা আপনি মানতে পারেন না যদি আপনি সুপ্রাকে একা ডিজাইন করতে দিতেন তো আমার বিশ্বাস সব ভালো হতো কিন্তু আপনাদের দ্বারা উপলব্ধ করানো জ্ঞান থেকে সে নিরন্তর চ্যালেঞ্জ পাচ্ছে যে শুধু লেখার অনুভব যথেষ্ট নয় এবং বাস্তবে আরো অনেক কিছু আছে আমি সুপ্রাকে নিয়ে ব্যঙ্গ করছিনা কিন্তু এটা কাজ করার একটা প্রক্রিয়া এবং আমিও এর থেকে শিখতে পারছি আপনারা কি আরও কোনো চমকে দেওয়ার মতন ভুল করেছেন এবং আপনার কি চান যে যেসব লোক আপনাদের শুনছেন তাদের মধ্যে থেকে কেউ এটা বলুক যে হে ভগবান ধন্যবাদ আপনাকে যে আমি ওই পথে যাচ্ছি না সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স শুরুতেই সমস্যাগুলোর বৈধকারণ করা খুবই গুরুত্বপূর্ণ দিক বিশেষত আমাদের পরিস্থিতিতে স্যার কারণ শুরুতে যেকোনো অন্য স্টার্টআপ এর মত আমরা লাভ করার এবং আয় পাওয়ার জন্য তৎপর থাকি যাতে করে আমরা কিছু বিনিয়োগকারী এবং গ্রাহকদের নিজেদের দিকে আকর্ষিত করতে পারি তো আমাদের অভিপ্রায় ছিল যে আমরা একটা খুবই সাধারণ পণ্য নিয়ে আসব যা শুধু প্রি প্রাইমারী এর শিক্ষার্থীদের জন্য হবে যাতে লিখে আবার মুছে ফেলতে পারে কারন ওরা খুবই প্রারম্ভিক স্তরে শিখছে যাতে অল্প লেখা এবং পড়া বর্তমান আবার আমরা দেখলাম যে ওরা যা শিখছে তার লেখার এবং মোছার বোর্ডে ততটা দক্ষ ভাবে হচ্ছে না আমি পুনরায় এটাকে পরীক্ষা করলাম এবং পেলাম যে কেবলমাত্র লিখে এবং মুছে শিক্ষার্থীর কোন বিশেষ লাভ হয় না কারণ নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স ও কাগজে লেখার অভিজ্ঞতা লাভ করছে তো আমরা আমাদের উক্তিতে ফিরে আসি যে আমরা নিজেদের এই পণ্যের সাথে যাত্রা দরুন শুধু লেখার অভিজ্ঞতার বিষয় খুব তাড়াতাড়ি শিখতে পারিনি প্রফেসর আচ্ছা নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স যদি এটা আমরা অনেক আগে শিখে ফেলতাম তাহলে বর্তমানের তুলনায় পর্নো অনেক আগেই বিকশিত হয়ে যেত এবং খুব দ্রুত তাতে পরিবর্তনও হয়ে যেত প্রফেসর খুবই কৌতূহলোদ্দীপক আপনি যা বললেন যে পণ্য সময়ের সাথে বিকশিত হয়েছে আমি তাতে একটু থামবো এর দ্বারা জানা যায় যে একদিন হঠাৎ প্রকট হয়নি এবং আপনারা বলেননি যে ওহ এটা তো খুব ভালো পণ্য চলো একে বিক্রি করা শুরু করি বাস্তবে পণ্য ধীরে ধীরে বিকশিত হয়েছে আপনি যা বললেন তা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে কারণ অনেকবার বিনিয়োগকারীরা সমস্যা সমাধানকারী হিসেবে আমাদের মনে যে প্রথম চিন্তা আসে তাতেই দৃঢ় হয়ে যায় এবং ভাবি যে এটি পুরো মার্কেট কে পাল্টে দেবে ক্রান্তি নিয়ে আসবে কিন্তু প্রায়ই এমনটা হয় না বাস্তবে তাতে ধীরে ধীরে পরিবর্তন আসে এবং এই পরিবর্তন প্রথমে আপনার মস্তিষ্কে আসে এবং তারপর নিজেদের যোগ্য দলের সদস্যদের মধ্যে যেমন আপনারা পরিবর্তন আসে এবং তারপর ধীরে ধীরে এটা আগের তুলনায় আরো ভালো এবং স্পষ্ট সম্ভাবনা তে পরিবর্তিত হতে শুরু করে এবং আপনি এটাকে পছন্দ করুন বা না করুন এটা চলতেই থাকে এখনো পর্যন্ত আমরা এই ব্যাপারে অনেক কিছু শিখেছি যেমন প্রথমে আপনার চিন্তা করার প্রক্রিয়া কি ছিল এই সবকিছু থেকে কিভাবে এগিয়ে গিয়েছেন এবং কিভাবে আপনি মার্কেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করেছেন এবং পুনরায় পরীক্ষা করার জন্য মার্কেটে গিয়েছেন তো এবার আগের দিকে এগিয়ে যেতে যেতে আমরা ডিজাইন থিংকিং প্রক্রিয়া এর প্রয়োগ এই পণ্যের উপর করব এবং আমাদের দর্শকদের বলব যে আমরা এর চারটি ধাপ লোকেদের অনুভূতিকে বোঝা বিশ্লেষণ সমাধান এবং পরীক্ষা এর প্রয়োগ কিভাবে করা যায় আমাদের পাঁচজনের এটাই কেন্দ্রবিন্দু হবে আপনার কাছে পুনরায় আমার প্রশ্ন এই যে আমরা কিভাবে এগোবো মানে এই পণ্য কি মার্কেটে নিয়ে যাওয়া থেকে কি আমাদের বাধা দিচ্ছে এবং আপনি আমাদের কোর্সে নিজের কোন প্রাথমিক চ্যালেঞ্জের বিষয়ে কথা বলবেন যাতে করে আমরা সবাই বলতে পারি যে আমরা ডিজাইন থিনকিং এইসব করতে যাচ্ছি নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স সবার আগে আমি বলতে চাই যে যেহেতু এই পণ্য সম্পূর্ণরূপে ইলেকট্রনিক্স তাই এর একটা অভাব হলো আমাদের কাছে এর কোন সক্রিয় নমুনা নেই যেটাকে আমরা গ্রাহকদের কাছে নিয়ে যেতে পারি এটি সফটওয়্যার পণ্যের মত নয় যেখানে আপনি একটা ন্যূনতম ব্যবহারিক ধারণা বানিয়ে নেন এবং মার্কেটে গিয়ে তার উপর গ্রাহকের প্রতিক্রিয়া দেখতে পারেন যেহেতু আমাদের কাছে একটা পণ্যের ধারণা আছে আমরা উদ্যোক্তা এবং স্রষ্টা হিসেবে কমপক্ষে এখনো পর্যন্ত একদম স্পষ্ট যে এই পণ্য এর মূল কার্যকারিতা কি হবে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণরূপে ভৌতিক উপকরণ নেই যা নিয়ে আমরা গ্রাহকের কাছে যেতে পারি তাদের অনুভূতি বুঝতে পারি তাদের থেকে শিখতে পারি এখানে ডিজাইন থিনকিং আমাদের সাহায্য করে প্রফেসর এটাতো একটা হল আমরা কি অন্য কোন ব্যাপারে ভাবতে পারি যা আমরা এই মঞ্চে ব্যবহার করতে পারি সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ স্যার যদি আমরা এই পণ্যের বিকশিত হওয়ার প্রক্রিয়া ফিরে যাই যেমনটা আমরা প্রথমে বলেছিলাম যে আমরা এমন একটা মডেল বানিয়েছি যেটা যখন আমরা মার্কেটে এর বৈধতা পরীক্ষা করলাম তখন মার্কেট তা নাকচ করে দিল পুনরায় আমরা সেটা বানালাম যার প্রয়োজন মার্কেটে ছিল এবং তারও আগে এবার আমরা প্রুফ ওফ কনসেপ্ট বা পি ও সি নিয়ে আসার চেষ্টায় আছি যার পরীক্ষা আমরা পুনরায় মার্কেটে করব তো আমরা ডিজাইন থিনকিং প্রক্রিয়ার প্রয়োগ পণ্য বিকশিত করার জন্য করছি আমরা পুনরায় মার্কেটে যাবো এবং যদি গ্রাহক বলে যে হ্যাঁ আমরা এটাই চেয়েছিলাম তখন আমরা বাস্তবিকভাবে তার বিশ্লেষণ করবো এবং পুনরায় একটা সঠিক ডিজাইন বা ওর চারদিকে রূপরেখা বানাবো যাতে করে তার সমস্যার সমাধান হতে পারে যদি সে বলে যে এটা আংশিকভাবে আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করে তো আমরা ডিজাইন থিনকিং এ ফিরে গিয়ে তার সমস্যা কে ভালো ভাবে বুঝব তার গভীরে যাবো পরীক্ষা করব এবং এই পণ্যের নতুন প্রতিরূপ তৈরি করব পন্যকে বিকশিত করতে আমরা ডিজাইন থিংকিং প্রক্রিয়ার সাহায্য নেব প্রফেসর ঠিক আছে আমি অনেকটা বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে পণ্য কেমন গ্রাহকরা কি পছন্দ করেন কি অপছন্দ করেন তাদের কাছে কি আছে আর কি নেই কিন্তু এখান থেকে কিভাবে এগিয়ে যাব সেটা আমি বুঝতে পারছি না তো যদি ডিজাইন থিনকিং এর দ্বারা আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার অনেক সুবিধা হবে নীতিন যা বললেন তা যদি আমি সংক্ষেপে বলি তো আপনি একটা ধারনা গ্রাহককে কেমন করে বোঝাতে পারেন একদিকে আপনার কাছে পণ্যের নমুনা আছে যা সম্পূর্ণ বিকশিত পণ্য নয় যেমনটা প্রায় আমরা বাজারে দেখে থাকি যেটাকে আলমারি বা কাউন্টার থেকে বের করে দেওয়া যেতে পারে কিন্তু এটা শুধুমাত্র ধারণাও নয় বা আপনাদের সকলের সম্মিলিত চিন্তাভাবনা মাত্রও নয় আমরা এটাকে সামনে থেকে দেখতে পারি তাহলে আমরা কাউকে কিভাবে বিশ্বাস করাব যে আমার মনে বাস্তবে এই ধারণা আছে এবং এই নমুনাটা তার প্রতিচ্ছবি মাত্র নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স এবং যখন আমি উদ্যোক্তা হিসেবে গ্রাহককে নিজের ধারণা প্রুফ অফ কনসেপ্ট দিয়ে থাকি তো আমার মনে মার্কেটে ছাড়ার জন্য পণ্যের কল্পনা আসে কিন্তু যাই ধারণা বা জ্ঞান উপভোক্তা আমাদের দেয় তা সম্পূর্ণরূপে সেই ধারণার ভিত্তিতে তৈরি যা আমি তাকে দেখাচ্ছি তাই এতে কিছুটা পক্ষপাতদুষ্টতার কারণে আমি সঠিক তথ্য পাব না এইরকম কিছু ব্যাপার আছে যার বিষয়ে আমরা যত্নশীল হব ডিজাইন থিংকিং এর দ্বারা প্রফেসর এটাতো খুবই চিত্তাকর্ষক আপনাদের চারজনের কাছে জানতে চাইবো যে আর অন্য কোন ব্যাপার নেই তো আমি আপনার মুখ থেকে বলাতে চাইছি আমি জানি না কেন আমি সর্বদাই এটা করি শ্রেণিকক্ষে অামি এমনটাই করতাম তো স্থান এবং ওজনের মধ্যকার দ্বন্দ্ব কি আপনার পণ্যের মুখ্য দ্বন্দ্ব শুধুমাত্র পণ্য নয় আপনার নির্দিষ্ট গ্রাহকের এটা মূল দ্বন্দ্ব ওনাদের পিঠের ব্যাগে সীমিত জায়গা থাকে ওনাদের পিঠ নরম হয় এবং আমরা তাদের বোঝার নিচে দাবিয়ে থাকতে দিতে চাই না বস্তুত অনেক সরকার শিক্ষার্থীদের ব্যাগের ওজন এর উপর লাগাম লাগাতে চায় এটা খুবই আকর্ষণীয় দ্বন্দ্ব আমি কিছু বের করেছি যা আমরা নিজেদের পদ্ধতিতে সামলাতে পারি প্রযুক্তিগতভাবে সুপ্রা আপনি কিছু বলতে চান এতে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স স্যার প্রযুক্তিগতভাবে আমি তখনই কিছু করতে সক্ষম যখন আমরা পূর্ণরূপে তৈরি এবং দেখানোর মত পণ্য নিয়ে আসবো তখনই এটা জানা যাবে যে আসলে ব্যক্তির পণ্যটা পছন্দ হয়েছে না হয়নি এতে কোনো ঝুঁকি আছে কিনা বা এতে কোন সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেই অবস্থায় আমরা ডিজাইন থিংকিং এর সাহায্যে একটা সমাধান বের করতে পারি যা উপভোক্তা এর বিশেষ চাহিদা অনুসারে হতে পারে কারণ এখন আমরা বুঝতে পারছি যে লোক লিখতে পছন্দ করে যেমনটা আপনি বললেন যে কাগজ এবং নোটবুক জায়গা দখল করে তাদের ওজন আছে এগুলো খুবই বিস্তৃত কার্য এখনো পর্যন্ত টেকনোলজি এর ব্যাপারে আমরা যা করেছি তা হল লোকজনের সাথে একটা সর্বসম্মতিতে এসেছি যে তারা এমন কিছু পেতে পছন্দ করবে যাতে তারা সবকিছু সেভ করে রাখতে পারবে একবার তা হয়ে গেলে পরবর্তী পদক্ষেপে যদি কোন কিছুর পরিবর্তন বা উন্নতিকরণ করার প্রয়োজন পড়ে তো স্পষ্টতই ডিজাইন থিনকিং আমাদের সাহায্য করবে নিতিন কুরিয়ান সি ও ও ইলেক্ট্রনিক্স প্রযুক্তির ব্যাপারেও যা এই পণ্যে প্রয়োগে আনা হচ্ছে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স এইভাবে কারণ প্রযুক্তি ও এই চারটে দিক অনুভূতি বিশ্লেষণ সমাধান এবং পুনরায় পরীক্ষা অনুসরণ করে তাই ডিজাইন থিনকিং আমাদের সাহায্য করবে প্রফেসর ঠিক আছে এই পদ্ধতির উপর দৃঢ় বিশ্বাসের জন্য ধন্যবাদ আপনাদের আর অন্য কোনো বক্তব্য আছে সিদ্ধার্থ মাতুরি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স স্যার আরেকটা জিনিস হতে পারে পরিকাঠামো বিষয়ের যা আমরা এই পণ্যটি সাথে তৈরী করতে চেষ্টা করছি যেহেতু এই পণ্যটি লিখার প্রক্রিয়ার বিষয়ে এমন একটি প্রক্রিয়া যার নিজস্বতা আছে প্রত্যেক চাকরির পরিলেখ এ অনেক ক্রিয়া থাকে এবং তাদের মধ্যে হয়তো কিছুতে কোন রকমের লেখার কাজ বর্তমান থাকে এটা সেই রকমই যেমন একটা ডিস্ট্রিবিউটার ইনফরমেশন সিস্টেম কাজ করে থাকে বা যদি আমরা একজন সাধারণ ব্যক্তি হিসেবে উদাহরণ দিয়ে বলি তো বলা যায় একটি বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব উপরে নির্দেশক থেকে নিয়ে নিচে পিয়ন পর্যন্ত থাকে কল্পনা করুন যে একটা কার্য করার জন্য নির্দেশ একটা বিশেষ শ্রেণীর কর্মচারীদের দেওয়া হয় এবং কার্য করার পর তা উর্দ্ধতন প্রশাসনের কাছে জমা দিতে হয় এবং তারপর প্রশাসন সম্পূর্ণ কাজটি সম্পাদন করে তা তারা তাদের উপরের প্রশাসনকে জমা দেন এই সকল কার্যকলাপকে এই উপকরণ দ্বারা ভালোভাবে পরিচালনা এবং ব্যবস্থিত করা যেতে পারে তো আমরা মূলত এমন একটা পণ্য বানাচ্ছি যা শুধু নোটস লেখা এবং তা ব্যবস্থিত করতে সাহায্য করবে না বরং একটা বাস্তু তন্ত্র সম্ভবত একটা পরিকাঠামো যেখানে এই সব কার্যকলাপ লেখার সাথে যুক্ত এবং দৈনন্দিন হাতের লেখা অন্তর্গত তা সম্পন্ন করতে সাহায্য করবে আমরা ডিজাইন থিংকিং এর প্রয়োগ এই পণ্যের জন্য উপযুক্ত বাস্তু তন্ত্র বিকশিত করার জন্য করতে পারি যাতে করে যখন এই পণ্য কোন উপভোক্তা কিনবে তখন এই পরিকাঠামো তাকে কিভাবে সাহায্য করছে কিভাবে রক্ষণাবেক্ষণ করছে তা আমরা জানতে পারি প্রফেসর আমি চারটি সমস্যা লিখেছি যার উপর সম্ভবত আমরা কাজ করতে পারি আমরা সমস্যার সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করেছি বিদ্যালয় যাওয়া বাচ্চারা এই পণ্যের জন্য আমাদের মূল লক্ষ্য বিশেষত হাইস্কুলের শিক্ষার্থীরা সমস্যার সূচি যা আমি লিখেছি তা হল এই রকম আমার একটা সম্পূর্ণভাবে প্রস্তুত পণ্য চাই কাউকে রাজি করানোর জন্য যে সে এই পণ্যের উপর মনোযোগ দিক এটা দেখার জন্য যে এটা কিভাবে কাজ করে কিন্তু আমার কাছে শুধু নমুনা আছে তো এটা কি যথেষ্ট হবে এবং এর থেকে প্রাপ্ত জ্ঞান কি পর্যাপ্ত হবে দ্বিতীয়তঃ আমরা সবাই পণ্যের ডিসপ্লে সম্পর্কে ক্রান্তি দেখেছি এগুলো ছোট হতে থাকে বড় হতে থাকে থ্রিডি হতে থাকে সব ভাবে পরিবর্তিত হচ্ছে কিন্তু লেখার বিষয় ভবিষ্যতে কি হবে তা কি আমরা জানতে চাই প্রযুক্তিগতভাবে এটাকে সর্বশ্রেষ্ঠ বা এছাড়া অন্য কিছু কি বলা যায় পণ্য তৈরি হওয়ার পর কি আমরা বলতে পারি যে সবকিছু সম্পন্ন হয়েছে বা এর পরে আরো কিছু করতে হবে যা তার জন্য উপযুক্ত উপভোক্তা কি এতে সন্তুষ্ট হবে এবং এই প্রযুক্তির জন্য সম্মতি জানাবে এবং তার আন্তরিকভাবে খুশি হবে এবং লেখা এখানে কোথায় উপযুক্তভাবে বসে কারণ আমরা লেখা কে কেন্দ্র ধরে চলেছি যাতে আমরা অনেক কিছু করতে পারি এর প্রয়োগ স্কুলের প্রশাসনিক কাজে করা যেতে পারে বিমানের দেখাশোনার সূচি জন্য হতে পারে কিন্তু লোক যেমন বলে যে লেখা একটি ক্রিয়া এবং আমাদের লক্ষ্য এর উপর হওয়া চাই যে কোথায় কোন সংজ্ঞা সাথে জোড়া যায় তো আমরা এবার আগে দেখব যে ডিজাইন থিংকিং এর প্রয়োগ কিভাবে করা যেতে পারে এবং আমি এতে আপনার আধিকারিক মার্গ প্রদর্শক বা পরামর্শদাতা বা প্রফেসর যাই বলুন না কেন তা হই এবং আমরা দেখব যে এই পণ্যটি ডিজাইন থিনকিং এর পরিপ্রেক্ষিতে কেমন করে বিকশিত করা যেতে পারে যাতে করে এক তো পণ্য ভালো হবে এবং দ্বিতীয়তো লোকেদের কাছে এটা প্রদর্শিত করতে পারি যে যে অভ্যাস আমরা ব্যবহারিকভাবে করছি তা থেকে তারা কিভাবে শিখতে পারে ঠিক আছে ধন্যবাদ শ্যাম পাল এম হেড মার্কেটিং নোইন ইলেক্ট্রনিক্স আমি কি আরও একটা সমস্যা যুক্ত করতে পারি প্রফেসর হ্যাঁ অবশ্যই শ্যাম পাল এম হেড মার্কেটিং নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ তো স্যার এটা বিবেচনা করে যে বেশির ভাগ বিদ্যালয় শেখার অনলাইন মাধ্যম অনলাইন শিক্ষা উপলব্ধ করাচ্ছে কিন্তু অনেক বিদ্যালয় ভালো পরিকাঠামো বা সাধারণ ট্যাবলেট দ্বারা হওয়া পড়াশোনা উপলব্ধ করাতে পারছিনা কারণ এই ধরনের খুবই কম বিকল্প উপলব্ধ আছে তো ডিজাইন থিংকিং এর মাধ্যমে আমরা তার উত্তর ও খুঁজতে পারি যে কেন বিদ্যালয় গুলি অনলাইন শিক্ষার প্রয়োগ করছে না বা তারা ট্যাবলেট ও ল্যাপটপ এর প্রয়োগ বিদ্যালয় করার অনুমতি দিচ্ছে না তো এই কিছু বিষয় যার সমাধান আমরা ডিজাইন থিংকিং এর মাধ্যমে খুঁজতে পারি প্রফেসর খুব ভালো আমি এতে এটাও যুক্ত করে নিয়েছি যে বিদ্যালয় গুলিকে ডিজিটাল হওয়া থেকে কি বাধা দিচ্ছে কারণ এমনিতে তারা প্রস্তুত আছে এবং বেশিরভাগ স্মার্ট ক্লাসরুম ই পোর্টাল ডিজিটাল পোর্টাল ইত্যাদি এর কথা বলছে বাস্তবে শিক্ষণ শুল্ক জমা করার প্রক্রিয়া এবং আরও অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে তবুও আমরা এখনো কিছুটা পাষাণ কালে এবং কিছুটা অন্তরীক্ষ কালে কিভাবে বিচরণ করছি তাহলে যেসব বিষয়ে কথা হচ্ছে তা কি আমাদের সাহায্য করবে খুব ভালো এটা ডিজাইন থিংকিং এর বিষয়ে খুবই ভালো প্রশ্ন তো ধন্যবাদ আমরা দেখব ভবিষ্যতে সব কেমন চলবে অনেক অনেক ধন্যবাদ